আবিষ্কারের পিছনে তাদের নিজস্ব কারণ থাকে আবিষ্কারের পিছনে তাদের নিজস্ব কারণ থাকে আবিষ্কার আপনার কাজের অংশ হতে পারে আবিষ্কার আপনার কাজের অংশ হতে পারে এটি আপনার শখের পরিণতিও হতে পারে যা এর আনন্দের অংশ অথবা কারো যন্ত্রণা দূর করবার প্রয়াসের ফল হতে পারে এটি আপনার শখের পরিণতিও হতে পারে যা এর আনন্দের অংশ অথবা কারো যন্ত্রণা দূর করবার প্রয়াসের ফল হতে পারে কোন সমস্যা থাকলে আমরা সমাধানের চেষ্টা করি কোন সমস্যা থাকলে আমরা সমাধানের চেষ্টা করি সুতরাং আবিষ্কার কোন সমস্যার সমাধানের প্রচেষ্টা থেকে হতে পারে সুতরাং আবিষ্কার কোন সমস্যার সমাধানের প্রচেষ্টা থেকে হতে পারে গবেষণার ফলে আবিষ্কার হতে পারে গবেষণার ফলে আবিষ্কার হতে পারে আবিষ্কার অনেক সময় হঠাৎ করে হয়ে যায় এবং তার পরিণতি লাভজনক হতে পারে কোন দুর্ঘটনা থেকেও আবিষ্কার হতে পারে আবিষ্কার অনেক সময় হঠাৎ করে হয়ে যায় এবং তার পরিণতি লাভজনক হতে পারে কোন দুর্ঘটনা থেকেও আবিষ্কার হতে পারে পেটেন্টিং করার ও নিজস্ব কারণ আছে পেটেন্টিং করার ও নিজস্ব কারণ আছে সব আবিষ্কার পেটেন্ট যোগ্য নয় সব আবিষ্কার পেটেন্ট যোগ্য নয় আমরা জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকার আইনে অন্য ধারা ও আছে যেগুলি ধারণা ও ধারণার প্রকাশকে রক্ষা করে আমরা জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকার আইনে অন্য ধারা ও আছে যেগুলি ধারণা ও ধারণার প্রকাশকে রক্ষা করে তাছাড়া সব আবিষ্কারের ক্ষেত্রে পেটেন্ট এর প্রয়োজন ও হয় না কিছু আবিষ্কারের ক্ষেত্রে তার অধিকার অন্যভাবে রক্ষা করা যায় কিছু ক্ষেত্রে আদৌ পেটেন্টের প্রয়োজন পড়ে না তাছাড়া সব আবিষ্কারের ক্ষেত্রে পেটেন্ট এর প্রয়োজন ও হয় না কিছু আবিষ্কারের ক্ষেত্রে তার অধিকার অন্যভাবে রক্ষা করা যায় কিছু ক্ষেত্রে আদৌ পেটেন্টের প্রয়োজন পড়ে না সামান্য পরিবর্তন বা উন্নতি যার পেটেন্ট গ্র্যান্টের যোগ্যতা নেই সেগুলির পেটেন্টের প্রয়োজন নেই সামান্য পরিবর্তন বা উন্নতি যার পেটেন্ট গ্র্যান্টের যোগ্যতা নেই সেগুলির পেটেন্টের প্রয়োজন নেই অর্থাৎ সব আবিষ্কার যেমন পেটেন্ট এর যোগ্য নয় তেমন সব আবিষ্কারের পেটেন্ট এর প্রয়োজন নেই অর্থাৎ সব আবিষ্কার যেমন পেটেন্ট এর যোগ্য নয় তেমন সব আবিষ্কারের পেটেন্ট এর প্রয়োজন নেই প্রয়োজন থেকে কোন আবিষ্কারের উপযোগিতা আসে যেটাকে ভারতীয় পেটেন্ট আইন অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল প্রয়োগের যোগ্য বলে বলা হয় পেটেন্ট যোগ্য আবিষ্কারের ইন্ডাস্ট্রিয়াল প্রয়োগ থাকতে হবে অর্থাৎ আবিষ্কারের একটা গুপ্ত সংরক্ষন থাকতে হবে যার বহু কপি তৈরি হতে পারে প্রয়োজন থেকে কোন আবিষ্কারের উপযোগিতা আসে যেটাকে ভারতীয় পেটেন্ট আইন অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল প্রয়োগের যোগ্য বলে বলা হয় পেটেন্ট যোগ্য আবিষ্কারের ইন্ডাস্ট্রিয়াল প্রয়োগ থাকতে হবে অর্থাৎ আবিষ্কারের একটা গুপ্ত সংরক্ষন থাকতে হবে যার বহু কপি তৈরি হতে পারে সুতরাং পেটেন্টের আবেদনের পূর্বে দেখা উচিত এর বাজার আছে কি না কারণ কোন আবিষ্কারের পেটেন্টিং একটি ব্যবসায়িক প্রস্তাব সুতরাং পেটেন্টের আবেদনের পূর্বে দেখা উচিত এর বাজার আছে কি না কারণ কোন আবিষ্কারের পেটেন্টিং একটি ব্যবসায়িক প্রস্তাব পেটেন্টিংয়ের পদ্ধতির প্রাথমিক ব্যয় প্রচুর খরচসাপেক্ষ পেটেন্টিংয়ের পদ্ধতির প্রাথমিক ব্যয় প্রচুর খরচসাপেক্ষ যদি আপনি পেটেন্টের মাল্টিপল জুরিসডিকশন ও আপনার পেটেন্টের সারাবিশ্বব্যাপী ও অধিকাংশ ক্ষেত্রে আইনগত অধিকার পেতে চান এর পদ্ধতিতে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে যদি আপনি পেটেন্টের মাল্টিপল জুরিসডিকশন ও আপনার পেটেন্টের সারাবিশ্বব্যাপী ও অধিকাংশ ক্ষেত্রে আইনগত অধিকার পেতে চান এর পদ্ধতিতে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে আবিষ্কর্তা সাধারণত সামনে যে খরচা টা দেখতে পাচ্ছে তার হিসাব করে এবং সেই খরচাটা শুধু প্রাথমিক ফাইল করার খরচ নয় পেটেন্ট গ্র্যান্টের পরে যে খরচগুলো হবে সেটা কে ও ধরতে হবে আবিষ্কর্তা সাধারণত সামনে যে খরচা টা দেখতে পাচ্ছে তার হিসাব করে এবং সেই খরচাটা শুধু প্রাথমিক ফাইল করার খরচ নয় পেটেন্ট গ্র্যান্টের পরে যে খরচগুলো হবে সেটা কে ও ধরতে হবে সুতরাং খরচ হিসাবে পেটেন্ট গ্র্যান্ট করার জন্য যা খরচ যেটাকে বলা হয় প্রসিকিউশন কস্ট সেটাও ধরতে হবে সুতরাং খরচ হিসাবে পেটেন্ট গ্র্যান্ট করার জন্য যা খরচ যেটাকে বলা হয় প্রসিকিউশন কস্ট সেটাও ধরতে হবে তাছাড়াও রয়েছে পেটেন্ট বজায় রাখার জন্য খরচা কারণ পেটেন্ট কুড়ি বছরের জন্য রক্ষা করতে হয় প্রতি বছর এর জন্য রিনিউয়াল ফি প্রয়োজন হয় তাছাড়াও রয়েছে পেটেন্ট বজায় রাখার জন্য খরচা কারণ পেটেন্ট কুড়ি বছরের জন্য রক্ষা করতে হয় প্রতি বছর এর জন্য রিনিউয়াল ফি প্রয়োজন হয় সুতরাং পেটেন্টিং এর সিদ্ধান্ত আপনাকে কস্ট বেনিফিট অ্যানালিসিস করে নিতে হবে সুতরাং পেটেন্টিং এর সিদ্ধান্ত আপনাকে কস্ট বেনিফিট অ্যানালিসিস করে নিতে হবে সুতরাং কোন কিছু পেটেন্ট করার আগে আপনার কস্ট বেনিফিট অ্যানালিসিস করা দরকার সুতরাং কোন কিছু পেটেন্ট করার আগে আপনার কস্ট বেনিফিট অ্যানালিসিস করা দরকার পূর্বে পেটেন্ট এর জন্য আবিষ্কারের প্রয়োজন হতো পূর্বে পেটেন্ট এর জন্য আবিষ্কারের প্রয়োজন হতো আবিষ্কারের পদক্ষেপকে আপনি পেটেন্ট এর জন্য দ্বিতীয় প্রয়োজন বলতে পারেন যদি কোন জিনিসের পেটেন্ট গ্র্যান্টর প্রয়োজন হয় আবিষ্কারের পদক্ষেপকে আপনি পেটেন্ট এর জন্য দ্বিতীয় প্রয়োজন বলতে পারেন যদি কোন জিনিসের পেটেন্ট গ্র্যান্টর প্রয়োজন হয় ভারতে উদ্ভাবক পদক্ষেপের প্রয়োজনীয়তা ইন্ট্রোডিউসের আগে বিষয়গুলি অনেক সহজ ছিল ভারতে উদ্ভাবক পদক্ষেপের প্রয়োজনীয়তা ইন্ট্রোডিউসের আগে বিষয়গুলি অনেক সহজ ছিল

এটিকে নতুন এবং দরকারি প্রয়োজনীয়তা বলা হত এটিকে নতুন এবং দরকারি প্রয়োজনীয়তা বলা হত পুরনো সঙ্গাটি উৎপাদন পদ্ধতি সম্পর্কিত ছিল পুরনো সঙ্গাটি উৎপাদন পদ্ধতি সম্পর্কিত ছিল এক্ষেত্রে ইউনাইটেড কিংডমের অনেকগুলি উদাহরণ আছে যা আমাদের উৎপাদন পদ্ধতি সম্পর্কেও বলে ও তারা প্রযুক্তি বিকাশ ও জটিলতা কে সামঞ্জস্য করতে সক্ষম হয়েছিল উৎপাদন পদ্ধতি কথাটা ব্যবহার করে এক্ষেত্রে ইউনাইটেড কিংডমের অনেকগুলি উদাহরণ আছে যা আমাদের উৎপাদন পদ্ধতি সম্পর্কেও বলে ও তারা প্রযুক্তি বিকাশ ও জটিলতা কে সামঞ্জস্য করতে সক্ষম হয়েছিল উৎপাদন পদ্ধতি কথাটা ব্যবহার করে এই ধরনের কোডগুলি ও ইংল্যান্ডে বিকশিত হয়েছে যেগুলোকে আমরা বলি ভেন্ড এবিলিটি টেস্ট এই ধরনের কোডগুলি ও ইংল্যান্ডে বিকশিত হয়েছে যেগুলোকে আমরা বলি ভেন্ড এবিলিটি টেস্ট নির্মাতারা যে প্রডাক্ট টা বানাচ্ছে সেটা বিক্রয় যোগ্য কিনা নির্মাতারা যে প্রডাক্ট টা বানাচ্ছে সেটা বিক্রয় যোগ্য কিনা এখন এটার একটা সরাসরি যোগসুত্র আছে এটার সাথে যে আপনি যেটা আবিষ্কার করেছেন সেটার বিক্রয়যোগ্যতা থাকা উচিত এখন এটার একটা সরাসরি যোগসুত্র আছে এটার সাথে যে আপনি যেটা আবিষ্কার করেছেন সেটার বিক্রয়যোগ্যতা থাকা উচিত পেটেন্টিং এর নিজস্ব কারণ হিসেবে একে দেখানো যাবে পেটেন্টিং এর নিজস্ব কারণ হিসেবে একে দেখানো যাবে পেটেন্টিং এর ফলে প্রকৃত অর্থে আয় হতে পারে কিনা তার তথ্য সংগ্রহ করা উচিত পেটেন্টিং এর ফলে প্রকৃত অর্থে আয় হতে পারে কিনা তার তথ্য সংগ্রহ করা উচিত প্রয়োজন আবিষ্কারকে ব্যবসার সঙ্গে যুক্ত করে প্রয়োজন আবিষ্কারকে ব্যবসার সঙ্গে যুক্ত করে কারণ একবার এর ব্যবহার ডেমনস্ট্রেটেড হলে এবং এটার একাধিক কপি করতে সক্ষম হলে আপনার আবিষ্কারের রেপ্লিকেট করা যাবে কারণ একবার এর ব্যবহার ডেমনস্ট্রেটেড হলে এবং এটার একাধিক কপি করতে সক্ষম হলে আপনার আবিষ্কারের রেপ্লিকেট করা যাবে আপনি একটা আবিষ্কারের একাধিক কপি তখনই করবেন যখন সেটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে আপনি একটা আবিষ্কারের একাধিক কপি তখনই করবেন যখন সেটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে সুতরাং পেটেনটেবিলিটি পরীক্ষার ইউটিলিটি অংশ বা শিল্পে প্রয়োগের সক্ষম অংশটি আমাদের আবিষ্কারের চাহিদা সম্পর্কে জানায় এবং এটি পেটেন্ট আইন ও ব্যবসার মধ্যে সংযোগ আনে সুতরাং পেটেনটেবিলিটি পরীক্ষার ইউটিলিটি অংশ বা শিল্পে প্রয়োগের সক্ষম অংশটি আমাদের আবিষ্কারের চাহিদা সম্পর্কে জানায় এবং এটি পেটেন্ট আইন ও ব্যবসার মধ্যে সংযোগ আনে সুতরাং দিনের শেষে এর ব্যবসায়িক লাভের কথা বিবেচনা করে ঠিক করতে হবে আবিষ্কারকে পেটেন্ট করা উচিত কি না সুতরাং দিনের শেষে এর ব্যবসায়িক লাভের কথা বিবেচনা করে ঠিক করতে হবে আবিষ্কারকে পেটেন্ট করা উচিত কি না কস্ট বেনিফিট অ্যানালিসিস অথবা অন্য কোন বিজনেস প্ল্যান করে আবিষ্কার টা কে ব্যবহার করা পেটেন্টিংয়ের প্রচেষ্টার আগে তার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কস্ট বেনিফিট অ্যানালিসিস অথবা অন্য কোন বিজনেস প্ল্যান করে আবিষ্কার টা কে ব্যবহার করা পেটেন্টিংয়ের প্রচেষ্টার আগে তার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ লংঘন করার আইন থেকে কিছুটা বোঝা যায় পেটেন্টিং এবং ব্যবসায় যোগসুত্র লংঘন করার আইন থেকে কিছুটা বোঝা যায় পেটেন্টিং এবং ব্যবসায় যোগসুত্র লংঘন করা আইনের মধ্যে প্রথমে আসছে মেনুফেকচার করে এই আইন লংঘন করা পেটেন্ট দ্বারা কভারড্ কোন আবিষ্কৃত জিনিস তৈরি করে কেউ যদি এই আইন লংঘন করে তবে তাকে থামানোর অধিকার আছে লংঘন করা আইনের মধ্যে প্রথমে আসছে মেনুফেকচার করে এই আইন লংঘন করা পেটেন্ট দ্বারা কভারড্ কোন আবিষ্কৃত জিনিস তৈরি করে কেউ যদি এই আইন লংঘন করে তবে তাকে থামানোর অধিকার আছে অন্য কেউ যদি পেটেন্ট দ্বারা কভার্ড্ কোন আবিষ্কার বিক্রি বা বিক্রির জন্য বাজারজাত করে তবে আপনার তাকে থামাবার অধিকার আছে অন্য কেউ যদি পেটেন্ট দ্বারা কভার্ড্ কোন আবিষ্কার বিক্রি বা বিক্রির জন্য বাজারজাত করে তবে আপনার তাকে থামাবার অধিকার আছে সুতরাং আপনি কেউ আইন লঙ্ঘন করলে করলে তাকে থামাতে পারেন অথবা তার উপর পদক্ষেপ নিতে পারেন সুতরাং আপনি কেউ আইন লঙ্ঘন করলে করলে তাকে থামাতে পারেন অথবা তার উপর পদক্ষেপ নিতে পারেন লঙ্ঘনের এই ধরনের প্রক্রিয়া গুলি আসলে ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্রিয়া কলাপ লঙ্ঘনের এই ধরনের প্রক্রিয়া গুলি আসলে ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্রিয়া কলাপ আপনি ব্যবসায়িক কর্মের সঙ্গে পেটেন্টিংয়ের যোগ বুঝতে পারবেন এটি যেহেতু ইনহেরেন্টলি ব্যবসার সঙ্গে যুক্ত এটি একটি ব্যবসায়িক কল যা আবিষ্কারক কে নিতে হবে ব্যবসাতে পয়সার ঢালবার আগে এটা বুঝতে হবে যে তার বিনিয়োগ করা অর্থের বিনিময়ে সম্ভাব্য আয় কিরকম হবে আপনি ব্যবসায়িক কর্মের সঙ্গে পেটেন্টিংয়ের যোগ বুঝতে পারবেন এটি যেহেতু ইনহেরেন্টলি ব্যবসার সঙ্গে যুক্ত এটি একটি ব্যবসায়িক কল যা আবিষ্কারক কে নিতে হবে ব্যবসাতে পয়সার ঢালবার আগে এটা বুঝতে হবে যে তার বিনিয়োগ করা অর্থের বিনিময়ে সম্ভাব্য আয় কিরকম হবে এখন পেটেন্টিং এর ফলে কোন নতুন আবিষ্কার শিল্প বা বাজার তৈরি হয় এখন পেটেন্টিং এর ফলে কোন নতুন আবিষ্কার শিল্প বা বাজার তৈরি হয় অনেক ক্ষেত্রে এটি নতুন শিল্প বা বাজার তৈরি সঙ্গে রিলেটেড হয়েছে অনেক ক্ষেত্রে এটি নতুন শিল্প বা বাজার তৈরি সঙ্গে রিলেটেড হয়েছে এখন হয়তো এর বদল হয়েছে তবে প্রথম দিকে কোন আবিষ্কারের পেটেন্ট গ্র্যান্ট তখনই করা হত যদি সেটা নতুন শিল্প বা বাজার তৈরির দিকে পরিচালিত করে এখন হয়তো এর বদল হয়েছে তবে প্রথম দিকে কোন আবিষ্কারের পেটেন্ট গ্র্যান্ট তখনই করা হত যদি সেটা নতুন শিল্প বা বাজার তৈরির দিকে পরিচালিত করে আবিষ্কারের ফলে নতুন বাজার তৈরি হতে পারে চালু সমস্যার সমাধান হতে পারে আবিষ্কারের ফলে নতুন বাজার তৈরি হতে পারে চালু সমস্যার সমাধান হতে পারে আবিষ্কার চালু সমস্যার নতুন সংজ্ঞা এবং সমাধান দিতে পারে আবিষ্কার চালু সমস্যার নতুন সংজ্ঞা এবং সমাধান দিতে পারে নতুন সমস্যা সনাক্ত ও সমাধান করতে পারে নতুন সমস্যা সনাক্ত ও সমাধান করতে পারে এতে আপনি পেটেন্ট খসড়া তৈরিতে যথেষ্ট সম্ভাবনা দেখতে পাবেন এতে আপনি পেটেন্ট খসড়া তৈরিতে যথেষ্ট সম্ভাবনা দেখতে পাবেন কারণ আপনি যদি কোন চালু সমস্যার সমাধান হিসেবে আবিষ্কারের খসড়া তৈরি করেন যা আমাদের আগে কভার্ড করেছিল তাতে টেকনিক্যাল অ্যাডভান্স প্রদর্শিত হবে এতে আপনার আবিষ্কারকে পেটেন্ট পাওয়ার জন্য যোগ্য করে তুলবে কারণ আপনি যদি কোন চালু সমস্যার সমাধান হিসেবে আবিষ্কারের খসড়া তৈরি করেন যা আমাদের আগে কভার্ড করেছিল তাতে টেকনিক্যাল অ্যাডভান্স প্রদর্শিত হবে এতে আপনার আবিষ্কারকে পেটেন্ট পাওয়ার জন্য যোগ্য করে তুলবে আপনি যদি কোন চালু সমস্যাকে নতুনভাবে ডিফাইন করেন এবং সমাধান করেন তা আপনার আবিষ্কারে আবিষ্কারী পদক্ষেপ জড়িত দেখাবার একটি উপায় আপনি যদি কোন চালু সমস্যাকে নতুনভাবে ডিফাইন করেন এবং সমাধান করেন তা আপনার আবিষ্কারে আবিষ্কারী পদক্ষেপ জড়িত দেখাবার একটি উপায় একইভাবে নতুন সমস্যা চিহ্নিত ও সমাধানের ক্ষেত্রেও আবিষ্কারী পদক্ষেপ জড়িত দেখাতে পারবেন একইভাবে নতুন সমস্যা চিহ্নিত ও সমাধানের ক্ষেত্রেও আবিষ্কারী পদক্ষেপ জড়িত দেখাতে পারবেন উপরের তিনটি ক্ষেত্রের মধ্যে যা সাধারণ তা হল একটি সমস্যাকে আবিষ্কার দ্বারা সমাধান করা হচ্ছে উপরের তিনটি ক্ষেত্রের মধ্যে যা সাধারণ তা হল একটি সমস্যাকে আবিষ্কার দ্বারা সমাধান করা হচ্ছে সমস্যাটি যা আবিষ্কারটি সমাধান করে তা ক্রিটিকাল হতে পারে সমস্যাটি যা আবিষ্কারটি সমাধান করে তা ক্রিটিকাল হতে পারে এটি একটি উপায় যার সাহায্যে আপনি পেটেন্ট অফিস সাধারণত যে অবজেকশন তোলে যে এতে কোন নতুন পদ্ধতি নেই এটি সেই শিল্পের একজন দক্ষ ব্যক্তির কাছে অবভিয়াস তার জবাব দিতে পারবেন এটি একটি উপায় যার সাহায্যে আপনি পেটেন্ট অফিস সাধারণত যে অবজেকশন তোলে যে এতে কোন নতুন পদ্ধতি নেই এটি সেই শিল্পের একজন দক্ষ ব্যক্তির কাছে অবভিয়াস তার জবাব দিতে পারবেন সুতরাং আপনি যদি দেখাতে পারেন যে আপনার আবিষ্কার কোন সমস্যার সমাধান করেছে তাহলে আপনার আবিষ্কারী পদক্ষেপ নিয়ে পোটেনশিয়াল অবজেকশন গুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন সুতরাং আপনি যদি দেখাতে পারেন যে আপনার আবিষ্কার কোন সমস্যার সমাধান করেছে তাহলে আপনার আবিষ্কারী পদক্ষেপ নিয়ে পোটেনশিয়াল অবজেকশন গুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন কারণ যে সমস্যাটি আপনি সমাধান করেছেন তা শিল্পে বর্তমান ছিল অন্য কেউ সমাধান করে নি কারণ যে সমস্যাটি আপনি সমাধান করেছেন তা শিল্পে বর্তমান ছিল অন্য কেউ সমাধান করে নি আপনি এমন কিছু সমাধান করেছেন যা অন্যেরা পারে নিসুতরাং আপনার আবিস্কারটা অবভিয়াস নয় আপনি এমন কিছু সমাধান করেছেন যা অন্যেরা পারে নিসুতরাং আপনার আবিস্কারটা অবভিয়াস নয়